আজকের আলোচনায় সকলকে স্বাগত এই পরীক্ষাটিতে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে অ্যাক্সেলেরোমিটার এ দেখানো যাবে প্রথমে আমি তোমাদেরকে অ্যাক্সেলেরোমিটার এর উপর পরীক্ষাটি দেখাবো এবং তারপর আমি প্রদর্শনের কাজটি করব তো এটি হচ্ছে ADXL 335 অ্যাক্সেলেরোমিটার পিনগুলির সাথে যুক্ত হবে এবার X অক্ষ বরাবর এই গতিবিধি বিশ্লেষণ করা যাক যখন তুমি অ্যাক্সেলেরোমিটার টাকে ধরবে তখন তুমি এই X এর জন্য সর্বোচ্চ মান পাবে সেইরকমই তোমরা যদি এটাকে এইভাবে ধরো X এর মান সর্বনিম্ন হবে সেইরকমই Y এর জন্যেও যদি দেখো যদি তুমি এইভাবে ধরো Y এর মান সর্বোচ্চ হবে এবং এইভাবে ধরলে Y এর মান সর্বনিম্ন হবে এর উপর ভিত্তি করে তুমি আসলে বুঝতে পারবে ডিভাইস টির অবস্থানগত দিকটি এই মান থেকে বের করা যেতে পারে সেইরকমই তুমি যদি অ্যাক্সেলেরোমিটার টাকে এইদিকে ধরো তখন এখানে Z এর মান সর্বনিম্ন হবে এবং এখানে Z এর মান সর্বোচ্চ হবে আমরা এটা এসটিএম কিট এর দ্বারা পরীক্ষা করে দেখবো তো চলো প্রথমেmbed C কোড পিনগুলির সাথে যুক্ত হবে

এরপর মেন যোগাযোগ টি আমরা বানিয়েছি তার সাথে আমরা x1 y1 ও z1 এ সংরক্ষিত x y এবং z স্থানাঙ্কের মানগুলি দেখাবো এবং এই সমস্ত কিছু while লুপে জন্য অপেক্ষা করবে এবং আবার একই পদ্ধতি পুনরায় শুরু করবে তুমি যদি দেখতে চাও যে কিভাবে x y z স্থানাঙ্কের মানগুলি পরিবর্তন হচ্ছে তুমি তাহলে কোন ম্যাটল্যাব এ বিন্দুগুলি চিহ্নিত করতে পারো তো এটাকে করার বিভিন্ন রকম উপায় আছে অবশেষে গ্রাফ এ চিহ্নিত বিন্দুসমূহটি কিছুটা এরকম দেখতে হবে এটি হচ্ছে অ্যাক্সেলেরোমিটার এর সাহায্যে দেখাবো তোমাকে এই কুলটার্ম আসছে প্রথমে আমরা সংযোগটা দেখব এইটা হচ্ছে Vcc যেটি 5 ভোল্ট পিনটির সাথে যুক্ত তো সংযোগটা খুবই সোজাসাপ্টা এই যা দরকার ছিল সংযোগের জন্য তোমরা যদি এই অ্যাক্সেলেরোমিটার কে এমনভাবে ধরবে যে তীরচিহ্নটি x অক্ষের দিকে মুখ করে থাকবে তখন x অক্ষের মান সর্বোচ্চ হবে ধরা যাক আমি অ্যাক্সেলেরোমিটার এ x অক্ষের মান টি দেখব এখন দেখোx y ও z অক্ষের মান গুলি তোমরা দেখতে পাচ্ছো যে x অক্ষের মান হচ্ছে 44058 y অক্ষের মান হচ্ছে 36873 এবং অবশ্যই এটা পরিবর্তন হচ্ছে যদিও আমি এটাকে খুব শক্তভাবে ধরে আছি তা সত্ত্বেও সামান্য কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এখন আমি নিশ্চিত করবো যে y অক্ষের মান সর্বোচ্চ হবে আমি অ্যাক্সেলেরোমিটার দেখতে পাচ্ছ কি ধরনের মান পাচ্ছ আমরা x অক্ষের মান পাচ্ছি 36728 y অক্ষের মান হচ্ছে 44426 এবং z অক্ষের মান হচ্ছে 18628 এবার ধরা যাক তোমাদের কাছে একটা বাক্স আছে যেখানে তোমরা জানতে চাও যে সব সময় এই জিনিসটির অবস্থানগত দিকটি যেরকম হবে ধরা যাক ওই নির্দিষ্ট জিনিসটির মাথাটি সবসময় উপরের দিকে থাকবে তোতোমরা এটা সব সময়ই নিশ্চিত করতে পারো যে x অক্ষের মান সর্বোচ্চ হবে যাতে তোমরা অ্যাক্সেলেরোমিটার টি ঠিক করে বসানো নেই এই পরীক্ষাটি থেকে আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে কিভাবে অ্যাক্সেলেরোমিটার ব্যবহার করে থাকো তাহলে সেটি দেখায় যে দিনে তুমি কত পা হেঁটেছ এইগুলি এই ডিভাইস বানাবো তখন এই ব্যাপারগুলি লক্ষ্য রাখতে হবে ধন্যবাদ